হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের বক্তৃতায় আমরা আসলে ফল্ট ইনজেকশন আক্রমণের একটি ভূমিকা দেখেছিলাম এবং আমরা RSA পাবলিক কী সাইফারে একটি খুব সাধারণ ফল্ট ইনজেকশন আক্রমণ দেখেছি এই ভিডিওতে আমরা AES নামে পরিচিত একটি জনপ্রিয় ব্লক সাইফারে ফল্ট ইনজেকশন আক্রমণগুলি দেখব এখানে অনুমান হল যে দর্শকরা এই AES অ্যালগরিদম এবং একটি AES এনক্রিপশনের সাথে জড়িত বিভিন্ন ক্রিয়াকলাপ সম্পর্কে জানেন সুতরাং আসুন দেখি কিভাবে একটি ব্লক সাইফারে একটি ফল্ট অ্যাটাক কাজ করে তাই আমরা ধরে নিই যে আক্রমণকারীর একটি ডিভাইস রয়েছে যা একটি AES এনক্রিপশনের মতো একটি এনক্রিপশন করছে এবং এই নির্দিষ্ট এনক্রিপশনটি করার জন্য ডিভাইসটির একটি কী আছে যা ডিভাইসের ভিতরে সংরক্ষিত এখন আক্রমণকারীর উদ্দেশ্য হল ডিভাইস থেকে এই গোপন কীটি বের করা যাতে এটি করার জন্য আক্রমণকারী ত্রুটিগুলি ইনজেকশন করবে কারণ সাইফার আসলে একটি এনক্রিপশন বা ডিক্রিপশন করছে এটাও অনুমান করা হয় যে আক্রমণকারী কোন প্লেইন টেক্সট এনক্রিপ্ট করা হয় তা নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং সংশ্লিষ্ট সাইফার টেক্সট দেখতেও সক্ষম আমরা আগের ভিডিওতে দেখেছি প্রাথমিক আক্রমণটি নিম্নরূপ আক্রমণকারী একটি প্লেইন টেক্সট বেছে নেয় এবং ডিভাইসটিকে একটি এনক্রিপশন কার্য সম্পাদন করার জন্য প্রক্রিয়া করে ডিভাইসটি তারপরে ডিভাইসের ভিতরে সংরক্ষিত গোপন কীটি বেছে নেবে সেই বিশেষ গোপন কী ব্যবহার করে প্লেইন টেক্সটে একটি এনক্রিপশন এবং একটি সাইফার টেক্সট পাওয়া যায় আমরা সাইফার টেক্সটকে ফল্ট ফ্রি সাইফার টেক্সট বলে থাকি এখন আক্রমণকারী একই প্লেইন টেক্সট ব্যবহার করবে এবং ডিভাইসে পাঠাবে এবং ডিভাইসটিকে সেই প্লেইন টেক্সটে একটি এনক্রিপশন করতে বাধ্য করবে ডিভাইসটি সেই প্লেইন টেক্সটটিকে একই স্টোর করা সিক্রেট কী এবং প্লেইন টেক্সট ব্যবহার করে এনক্রিপ্ট করবে এবং এই এনক্রিপশন প্রক্রিয়া চলাকালীন আক্রমণকারী এখন একটি দোষ ইনজেক্ট করে এখন ফল্টটি ইনজেকশন করা হয়েছে এবং এটি এনক্রিপশন প্রক্রিয়াকে বিরক্ত করবে যার ফলে একটি ত্রুটিপূর্ণ সাইফার পাঠ্য হবে আক্রমণকারী তারপর গোপন কী সম্পর্কে কিছু তথ্যের জন্য একটি ফল্ট ফ্রি সাইফার টেক্সট এবং ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট ব্যবহার করে তাই আপনি যখন আসলে একটি ফল্ট ইনজেক্ট করেন তখন কী ঘটে তা হল এনক্রিপশন প্রক্রিয়া চলাকালীন কিছু গণনা বিঘ্নিত হয় এখন যদি তিনি সত্যিই মনে করেন যে এই নির্দিষ্ট ব্লক সাইফারের এই নির্দিষ্ট স্থানে একটি ফল্ট ইনজেকশন করা হয়েছে এই ফল্টটি এই বিশেষ অপারেশনের আউটপুটকে পরিবর্তন করে ত্রুটির কারণে ত্রুটিটি তখন সাইফারের অবশিষ্ট অংশগুলিতে প্রচারিত হয় তাই এখানে লাল রেখাগুলি দেখানো হয়েছে কীভাবে ফল্টটি সাইফার কাঠামোর মাধ্যমে প্রচারিত হয় এবং অবশেষে সাইফার পাঠ্যের সমস্ত বিটকে প্রভাবিত করে এইভাবে আক্রমণকারীর কাছে 2টি সাইফার পাঠ্য রয়েছে ফল্ট ফ্রি সাইফার টেক্সট এবং ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট তাই ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট C হিসেবে চিহ্নিত করা হয় এবং ফল্ট ফ্রি সাইফার টেক্সট C দ্বারা চিহ্নিত করা হয় এখন এই 2 এর মধ্যে পার্থক্যগুলি আক্রমণকারী গোপন তথ্য পেতে ব্যবহার করে আসুন আমরা AES ব্লক সাইফারের উপর একটি খুব সাধারণ ফল্ট আক্রমণ করি যাতে আপনারা অনেকেই জানেন যে AES সম্ভবত আজকাল ব্যবহৃত সবচেয়ে বিখ্যাত বা আরও বেশি ব্যবহৃত ব্লক সাইফার AES ইনপুট হিসাবে 128 বিট প্লেইন টেক্সট নেয় যা আমরা তাকে P হিসাবে লেবেল করি এবং প্রতিটি বিটকে P0 P1 থেকে P127 লেবেল করা হয় এটি এই নির্দিষ্ট প্লেইন টেক্সটে বিভিন্ন অপারেশন করে এই অপারেশনগুলি কেবল ইনপুটের উপর নির্ভর করে না বরং গোপন কী বা AES গোপন কী এবং অবশেষে 10 রাউন্ডের পরে আমরা যা পেয়েছি তা হল সাইফার টেক্সট C যা C0 থেকে C127 বিট নিয়ে গঠিত এখন AES তে একটি সাধারণ আক্রমণ প্রদর্শন করার জন্য একজন আক্রমণকারীকে যা করতে হবে তা হল AES এর শেষ রাউন্ডে একটি ফল্ট ইনজেকশন করা তাই আক্রমণকারীকে পুরো AES চলাকালীন কী ঘটছে তা জানার দরকার নেই তবে তার জন্য গুরুত্বপূর্ণ হল শেষ অপারেশন কি AES সঞ্চালিত হয় শেষ অপারেশনটি নিম্নরূপ এটিতে একটি কী রয়েছে যা 10 তম রাউন্ড কী হিসাবে পরিচিত এবং এই 10 তম রাউন্ড কীটি এনক্রিপশন প্রক্রিয়া চলাকালীন আপনাকে সাইফার টেক্সট দেওয়ার জন্য এটি থেকে প্রাপ্ত কিছু মধ্যবর্তী অবস্থার সাথে জর্ড করা হয় সুতরাং আমরা এতে কী দেখতে পাব এই আক্রমণ হল আক্রমণকারী একটি ফল্ট ইনজেক্ট করে এই সাইফার পাঠ্যের এক বিট পেতে সক্ষম হবে এখন আক্রমণকারী যে ফল্টটি ইনজেকশন করবে তা এই নির্দিষ্ট স্থানে টার্গেট করা হয়েছে এবং ফল্টটি খুব নির্দিষ্ট এই ধরনের ফল্টটি এই নির্দিষ্ট লাইনটিকে 0 হতে বাধ্য করবে তাই এটি 0 ফল্টে আটকা পড়া হিসাবে পরিচিত এবং এটি একটি খুব জনপ্রিয় ফল্ট মডেল বিশেষ করে ভিএলএসআই টেস্টিং দৃষ্টিকোণ থেকে তাই কোন মান উপস্থিত ছিল তা 0 বা 1 বা আরও বেশি হোক না কেন এই ত্রুটিটি এই লাইনটিকে 0 তে বাধ্য করবে ফলস্বরূপ আমরা আউটপুটে যা দেখতে পাব তা হল এই মানটি হল C হ্যাশ 0 সবসময় K0 এর মান থাকে সুতরাং তাই আমরা যা দেখি তা হল গোপন কী বিট K0 তারপর আউটপুটে পাস করা হয় তাই আক্রমণকারীকে K0 এর মান কী তা নির্ধারণ করতে এই উল্লেখযোগ্য বিট সাইফার টেক্সটগুলি দেখতে হবে তাই এইভাবে আক্রমণকারীর গোপন কী এক বিট প্রাপ্ত হবে মিথ্যা এবং অন্যান্য সমস্ত বিট ইনজেকশনের দ্বারা অনুরূপ পদ্ধতিতে আক্রমণকারী গোপন কীটির সমস্ত বিট পেতে সক্ষম হবে এখন এই আক্রমণকারীর সাথে সমস্যাটি অত্যন্ত সহজ সত্য যে সম্পূর্ণ AES গোপন কীটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে আপনার 128 বিটের প্রয়োজন হবে এখন প্রথম এই বিট ফল্ট তৈরি করা অত্যন্ত কঠিন এবং অধিকন্তু আমাদের AES এর গোপন কী সম্পূর্ণরূপে বের করতে 128টি এরকম বিট ফলস লাগবে সুতরাং অতীতে লোকেরা আসলে এই সমস্যাটি অধ্যয়ন করেছে এবং তারা সমাধানগুলি খুঁজে বের করার চেষ্টা করেছে যার মাধ্যমে প্রথমে আমরা সাইফারের গোপন কী পেতে প্রয়োজনীয় ত্রুটিগুলির সংখ্যা হ্রাস করতে পারি এবং 2য় ডিফল্ট মডেলটিও শিথিল করতে পারি বিট ত্রুটি থাকার পরিবর্তে গবেষকরা খুঁজে বের করার চেষ্টা করেছেন যে অন্যান্য ধরণের ত্রুটি যেমন বাইটগুলিতে ফল্ট বা একাধিক বাইট ফলস গোপন কী পাওয়ার জন্য কাজে লাগানো যেতে পারে তাই আসুন একটি আক্রমণ দেখি যা এর চেয়ে কিছুটা ভাল আমরা পরবর্তীতে যা দেখাব তা হল যে আক্রমণকারী ফল্টটি যেখানে ইনজেকশন করা হয়েছে তার অবস্থান পরিবর্তন করে প্রয়োজনীয় ত্রুটির সংখ্যা 128 থেকে 16 এ কমাতে পারে এর জন্য কেন্দ্রীয় ধারণা হল এই কাঠামোর দিকে নজর দেওয়া এই কাঠামোটি কিছু ইনপুট নিয়ে গঠিত যাকে P বলি P প্লেইন টেক্সট নয় কিন্তু এটি সাইফারের কিছু মধ্যবর্তী অবস্থা হতে পারে এটি কী দিয়ে xored হয়ে যায় এবং তারপরে s বক্স অপারেশন হয় এবং তারপরে আপনার কাছে একটি সাইফার টেক্সট আউটপুট থাকে এখন যদি আক্রমণকারী P এর এই অবস্থানে একটি ফল্ট ইনজেক্ট করতে সক্ষম হয় এবং P এর মান P e তে পরিবর্তন করতে সক্ষম হয় যেখানে দোষ ইনজেকশনের হয় এখন প্রাপ্ত আউটপুটটি ভুল হবে তাই প্রকৃতপক্ষে এটি দিয়ে আক্রমণকারী 2টি সমীকরণ পেতে পারে একটি হল ফল্ট মুক্ত সমীকরণ আসুন আমরা এই আউটপুটটিকে C হিসাবে বিবেচনা করি এবং এই আউটপুটটি এই পয়েন্টে C হতে প্ররোচিত হওয়ার কারণে এই আউটপুটটিকে বিবেচনা করি আমরা যা নিশ্চিতভাবে জানি যে ফল্টটি যেহেতু প্ররোচিত হয় সি অবশ্যই C এর সমান হবে না তাই আমরা এটিকে নিম্নরূপ একটি সমীকরণ আকারে উপস্থাপন করতে পারি C SP XOR k একইভাবে এটি C এর সমান হবে S P XOR e XOR k মনে রাখবেন যে যেহেতু e এর একটি মান আছে যা 0 এর সমান নয় তাই আমাদের কাছে একটি s বক্স অপারেশন রয়েছে যা এর উপর ভিত্তি করে সম্পূর্ণ আলাদা দেখাবে তাই এখন আসুন দেখি C XOR C কি এবং আমরা যা দেখতে পাচ্ছি তা হল এটিকে SP XOR k XOR SP XOR e XOR k হিসাবে উপস্থাপন করুন যেহেতু আক্রমণকারী ত্রুটিপূর্ণ সাইফার পাঠ্য এবং ত্রুটিমুক্ত সাইফার পাঠ্য সমীকরণের এই বিশেষ উপাদানটি পরিচিত এখন আক্রমণকারী তখন যা করতে পারে তা হল k এর সমস্ত সম্ভাব্য মানের সাথে পুনরাবৃত্তি করা এবং এই সমীকরণগুলির মধ্যে কোনটি আসলে সন্তুষ্ট তা সনাক্ত করা তাই আসুন আমরা বলি যে e একটি একক বিট ফল্ট এবং তাই e এর মান 00000001 হতে পারে কারণ এটি রয়েছে এই ক্ষেত্রে LSB বিট পরিবর্তন করা হয় বা এতে 00000010 এর মতো মান থাকতে পারে এবং 10000000 পর্যন্ত এইভাবে e এর জন্য 8টি সম্ভাব্য মান রয়েছে এখন e এর এই সম্ভাব্য মানের প্রতিটির জন্য একজন এই সমীকরণের সমাধান কী তা সনাক্ত করতে পারে এবং যাচাই করতে পারে এটি LHS এর সাথে মেলে কিনা সুতরাং যেহেতু এই s বক্স বা s ফাংশনে AES এর জন্য 256টি ভিন্ন মান রয়েছে তাই এই বিশেষ সমীকরণের সমাধানের সংখ্যা কমে মাত্র 8 এ নেমে আসে অন্য কথায় আক্রমণকারীর যা প্রয়োজন হবে তা এখানে শেষ হবে মাত্র 8টি ভিন্ন মান এই কী k এইভাবে আক্রমণকারী k এর 256 টি ভিন্ন মান থেকে k এর জন্য মাত্র 8 টি ভিন্ন মানের জন্য এর জন্য কী স্পেস কমিয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি অনুশীলনে করা যায় এখন যদি আমরা AES এর শেষ রাউন্ড বিবেচনা করি সেখানে 3টি অপারেশন আছে একটি প্রতিস্থাপিত হয় এবং তারপরে শিফট সারি এবং তারপরে কলাম মিশ্রিত করা হয় এখন যদি আক্রমণকারী এই নির্দিষ্ট স্থানে একটি ত্রুটি ইনজেক্ট করে এটি ঠিক এই বাইটটিকে বিরক্ত করবে এখন বিকল্প বাইট অপারেশনের কারণে এই বাইটটি আসলে পরিবর্তন করা হবে এবং বিকল্প বাইটকে মূলত SP হিসাবে উপস্থাপন করা হয় তাই ত্রুটির ফলে এই বিকল্প বাইটের আউটপুট SP যখন কোন দোষ নেই এবং SP f যখন একটি ফল্ট ইনজেকশন করা হয় যখন এটি অতিক্রম করে এবং অবশেষে আউটপুটে পৌঁছায় আউটপুটের এই বিশেষ বাইটটি হয় SP K0 বা SP f K0 সুতরাং এর উপর ভিত্তি করে আক্রমণকারী এই সমীকরণটি C0 C0 SP SP f তৈরি করতে পারে যেখানে C0 শূন্য তারকা হল ত্রুটিপূর্ণ সাইফার টেক্সট বাইট এবং C0 হল সঠিক সাইফার টেক্সট বাইট বা যেমন আমরা একে ফল্ট ফ্রি সাইফার টেক্সট বাইট বলুন এবং প্রতিটি ফল্টের বিভিন্ন মানের জন্য যদি আক্রমণকারী এই সমীকরণকে সন্তুষ্ট করে এমন সমস্ত সম্ভাব্য মান পুনরাবৃত্তি করতে সক্ষম হবে এবং তারপর AES s বক্সটি সুপরিচিত আমরা তখন সক্ষম হব P এর জন্য 8টি মান সনাক্ত করতে এবং সেইজন্য আমরা গোপন কী k এর জন্য 8টি ভিন্ন প্রার্থীর মান পাব তাই AES ব্লক সাইফারের জন্য আরও অনেকগুলি ভিন্ন আক্রমণ হয়েছে প্রকৃতপক্ষে আক্রমণগুলি 16টি ত্রুটি থেকে মিথ্যা ইনজেকশনের সংখ্যাকে আরও কমিয়ে দিয়েছে কারণ আমরা এখানে দেখেছি শুধুমাত্র একটি ত্রুটি প্রকৃতপক্ষে AES তে সবচেয়ে পরিচিত আক্রমণের জন্য শুধুমাত্র 8 তম রাউন্ডে উপস্থিত একটি একক ত্রুটি প্রয়োজন যা সম্পূর্ণরূপে AES গোপন কী পেতে পারে তাই এই ফল্ট আক্রমণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে না তবে আমরা আসলে এখানে থামব এবং এটি আগ্রহীদের কাছে ছেড়ে দেব দর্শকরা প্রকৃতপক্ষে AES তে অন্যান্য আরও শক্তিশালী ফল্ট আক্রমণগুলি দেখতে প্রাসঙ্গিক কাগজপত্রের মধ্য দিয়ে যেতে হবে ধন্যবাদ